তড়িৎচুম্বকত্বের তত্ত্ব সম্পর্কে এই পাঠ্যক্রমের এটি শেষ বক্তৃতা এই পাঠ্যক্রমে তোমরা শিখেছ ইলেক্ট্রোস্ট্যাটিক্স সম্পর্কে ও ম্যাগ্নেটোস্ট্যাটিক্স সম্পর্কে তারপর আমরা গতিশীল ভাগে এসেছি আর তোমরা শিখেছ যে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র একে অপরকে সৃষ্টি করতে পারে যখন তারা সময়ের সাথে পাল্টায় তোমরা এও শিখেছ যে এই ক্ষেত্র গুলি একে অপর কে বজায় রাখতে পারে ও এমন অস্থিরতার সৃষ্টি করে যা ছড়িয়ে পড়তে পারে এবং তাকে বলা হয় বিকিরণ তড়িৎচুম্বকত্ব নিয়ে কোন পাঠ্যক্রম সম্পুর্ণ হবেনা যদি আমরা এটাই না শিখি যে বিকিরণ কি ভাবে সৃষ্টি হয় তোমরা ক্লাস এগারো বারোয় পড়েছ বোরের মডেল Bohr's model সম্পর্কে যা বলে প্রতি টি ত্বরিত আধান থেকে বিকিরণ নির্গত হয় অর্থাৎ বোর মডেল অনুযায়ী একটি পরমাণু অস্থায়ী হবে কারণ আধান গুলি কক্ষপথে ত্বরিত অবস্থায় ঘোরে যার ফলে তারা বিকিরণ নির্গত করে তাই এই বক্তৃতায় আমি দেখাতে চাই কি ভাবে আধানের ত্বরণ বিকিরণের সৃষ্টি করে শুরু করব এই দিয়ে যে কেন একটি অত্বরিত আধান থেকে বিকিরণ হয়না তাই একটি বিন্দু আধান q নিলাম যে ধ্রুব বেগ v তে চলছে এখানে আমরা v এর মান এমন ধরে নেব যে তা c এর থেকে অনেক কম হবে c অর্থাৎ আলোর বেগ আগের একটি পাঠক্রমে বা হয়ত অ্যাসাইনমেন্টে তোমরা দেখেছিলে যে একটি চলনশীল আধান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে আমাদের এই আধান টি কে ধনাত্মক আধান ধরে নিলাম ধরো এটি ডান দিকে যাচ্ছে এর B ক্ষেত্র ওপর দিকে বেরবে ও নিচের দিকে ঢুকবে যত দূরে যাওয়া হবে তার মান ততই কমে যাবে মোটামুটি এই হল ছবি আমরা আন্দাজ মত ধরে নেব E ক্ষেত্র রেডিয়াল ভাবে বাইরের দিকে যায় v যখন c এর থেকে অনেক কম যাতে আমরা এই লক্ষ্য রাখি যে পয়েন্টিং ভেক্টর S এমন হয় যে সেটি কোন ক্ষমতা বাইরে না নিয়ে যায় ও কোন বিকিরণ না হয় এটি দেখার আরেকটি স্থূল উপায় ও আছে সেটি এই রকম এই আধান টি যদি ধ্রুব বেগে চলে তার সাথে একটি তন্ত্র যুক্ত করে দিলাম এই তন্ত্র টি লাল দিয়ে আঁকি এই হল x y z দিকের রেখা এই তন্ত্র টিও তা হলে v বেগেই চলেছে এটি হল আমাদের ভিত্তি তন্ত্র এর সাপেক্ষ্যে তাহলে লাল তন্ত্র টি v বেগে যাচ্ছে অথচ এই লাল তন্ত্র যা একটি চ্লমান তন্ত্র তাতে যদি একটি আধান থাকে যা স্থির তার তড়িৎ ক্ষেত্র রেডিয়াল ভাবে বাইরে যাবে কিন্তু তার কোন চৌম্বক ক্ষেত্র থাকবেনা তাই বিকিরণ ও থাকবে না তাহলে এই চলমান তন্ত্রে বিকিরণ নেই অথচ এই তন্ত্র টি তো ভিত্তি তন্ত্রের সাপেক্ষ্যে স্থির বেগে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এটি একটি জড়ত্বীয় তন্ত্র অতএব দুটি তন্ত্রেই একইরকম ঘটনাবলি ও নিয়ম হওয়া উচিত তাই বলা যায় যে চলমান তন্ত্র থেকেও কোন বিকিরণ হবেনা ও ভিত্তি তন্ত্রেও বিকিরণ হবেনা অতএব সম বেগে চলমান আধান বিকিরণ নির্গত করেনা এবার দেখা যাক ত্বরিত আধান কি ভাবে বিকিরণ নির্গত করে অর্থাৎ আমরা এবার দেখাব ত্বরিত আধান বিকিরণ নির্গত করে তোমরা যদি এর পরেও পদার্থবিদ্যা বা তড়িৎচুম্বকত্ব নিয়ে পড়াশুনো করো তোমরা দেখবে এই বিষয় টি বিভব ইত্যাদি নিয়ে বেশ কঠিন গাণিতিক পদ্ধতি দ্বারা করা হয় এখানে আমি তোমাদের বিষয় টি গুণগত ভাবে করে দেখাব তাই বিকিরণের দুটি প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের বলে দিই যা আমি ব্যবহার করব প্রথমত বিকিরণের সঙ্গে যুক্ত তড়িৎ ক্ষেত্র E ও চৌম্বক ক্ষেত্র B তরঙ্গের গতির অভিমুখ সব সময় লম্ব ভাবে থাকে এটি আমরা আগের দুটি পাঠক্রমেও দেখেছি দ্বিতীয়ত যদি একটি বিন্দু আধান থেকে বিকিরণ হয় ধরো তার ক্ষমতা p আধান থেকে যত দূরে যাওয়া হবে এই ক্ষমতা বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ে ও ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল কমতে থাকে পয়েন্টিং ভেক্টর বা ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল সমানুপাতিক হয় 1 বাই r স্কয়ারের r হল বিন্দু আধান থেকে দূরত্ব এর মানে হল E ক্ষেত্র সমানুপাতিক হয় 1 বাই r এর ছবির সাহায্যে বোঝাই এই যদি বিন্দু আধান হয় একে সবুজ দিয়ে আঁকলাম তাহলে r দূরত্বে বিকিরণ যদি এই ভাবে বাইরের দিকে যায় আমাদের E ক্ষেত্র হয় এমন ভাবে আসবে বা পাতার ভেতর দিকে যাবে অন্য শব্দে E তরঙ্গের গতিমুখের সাথে লম্ব ভাবে থাকে ও 1 বাই r এর সমানুপাতিক হয় আমরা যদি দেখাতে পারি যে একটি ত্বরিত আধান এমন একটি অস্থিরতা সৃষ্টি করে যা বিস্তার লাভ করে তার E ক্ষেত্র সমানুপাতিক হয় 1 বাই r এর ও গতির অভিমুখ সাপেক্ষ্যে লম্ব ভাবে থাকে আমরা আসলে একটি বিকিরণ কেই দেখাব তাহলে তাই চেষ্টা করা যাক আমি একটি স্থির আধান নিলাম এর একটি তড়িৎ ক্ষেত্র আছে আমি তিন বা চারটি রেখা আঁকলাম এই ভাবে এই E ক্ষেত্র টি হল q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার যেখানে r হল দূরত্ব এই ক্ষেত্রের দিক হল রেডিয়াল ভাবে বাইরের দিকে এই ছিল আমাদের প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপে এই আধান কে খুব কম সময়কাল টাউ দিয়ে ঘাত করব যাতে আধান টি v বেগ লাভ করবে মনে রেখো আবার আমরা এই বেগ এমনই ধরে নেব যে তা আলোর বেগের চেয়ে অনেক কম তাহলে এই আধানটি এখন v বেগে ছুটবে একে খুব কম টাউ সময়কালে ঘাত করা হয়েছে এবার কি হবে দেখে নেওয়া যাক আমাদের এই আধান টি আগে বিশ্রামে ছিল আর তার ক্ষেত্র এই ভাবে বাইরের দিকে বেরোচ্ছিলএটি আমি রেডিয়াল ভাবে বাইরের দিকে আঁকছি এবার একে ঘাত দেওয়া হল যাতে t সময়ে সে এইখানে পৌঁছল আমি অবশ্যই ছবি টি একটু অতিরঞ্জিত ভাবে দেখাচ্ছি আধান টি v t দূরত্বে পৌঁছল ঠিক এই t সময়েই যেহেতু আধান টির অবস্থান বদলে গেছে ক্ষেত্র ও পাল্টে যাবে যদিও v খুব ছোট ক্ষেত্র এখন এই বিন্দু থেকে রেডিয়াল ভেবে বাইরের দিকে বেরোবে স্থির আধানের মত এই অবস্থানে আধানের জন্য ও আমি এই রেখা গুলি আঁকি যদিও এখান থেকে কিন্তু ক্ষেত্র সর্বত্র রেডিয়াল ভাবে ছড়িয়ে পড়তে পারবেনা বা এমন লাল দিয়ে আঁকা ক্ষেত্র সর্বত্র রেডিয়াল ভাবে ছড়িয়ে পড়বেনা কারণ এই প্রসারণ আলোর গতি তে হয় তাই এটি রেডিয়াল ভাবে c t দূরত্ব অবধি প্রসারিত হবে দেখো এই দূরত্ব টি c t এরপরে হবে সময়কাল টাউ আমরা কিন্তু এখন ক্ষেত্র জানিনা তা অবশ্যই রেডিয়াল না ও হতে পারে কারণ টি খুব সরল এই অল্প সময়কাল টাউ তে আধান টি ত্বরিত হচ্ছিল তাই আমরা তার সাথে কোন জড়ত্বীয় তন্ত্র সংযুক্ত করতে পারবনা যদি তা করতে পারতাম হয়ত দেখতাম একই রকম ক্ষেত্র ভিত্তি তন্ত্রে উপস্থিত থাকে কিন্তু আমরা এটি জানিনা আমরা যা অবশ্যম্ভাবী ভাবে জানি তাহল আধান যদি কোন গতি তে চলাচল করে তার সাথে তন্ত্র সংযুক্ত করা যায় যেখানে ক্ষেত্র রেডিয়াল হয় যেহেতু গতি খুব ছোট ক্ষেত্র টি ভিত্তি তন্ত্রেও রেডিয়াল হয় আমরা এও অবশ্যম্ভাবী ভাবে জানি যে এই c টাউ এর পরেও আবার ক্ষেত্র রেডিয়াল হবে এই দুই অঞ্চলের মধ্যে যা আমি সবুজ দিয়ে দেখালাম এই টূকু তে আমরা ক্ষেত্রের প্রকৃতি সম্পর্কে জানিনা এই ছবি টি আরেকবার আঁকি তাহলে এই হল আধান যেটি বিশ্রামে একে কালো দিয়ে আঁকলামএই দূরত্ব c t ও তারপর কিছু স্বল্প দূরত্বের পরে ক্ষেত্র আবার রেডিয়াল হয় এই ভাবে এই দিকেও এঁকে নিই এবার আমি একটি বৃত্ত আঁকব আধানের চার পাশে ও তারপর এই আরেকটি এই বাইরের বৃত্তের বাইরে কিন্তু ক্ষেত্র রেডিয়াল হবে এই দিকেও আঁকি দুটি বৃত্তের মধ্যের দূরত্ব হল c গুন টাউ টাউ হল সেই সময়কাল যখন আমরা ঘাত প্রয়োগ করেছিলাম t সময় পরে আধান টি এখানে এসে পৌঁছয় দূরত্ব হল v t আর এখন ক্ষেত্র রেডিয়াল ভাবে বাইরে যাবে এখান থেকে কিন্তু শুধু এই ভেতরের বৃত্ত অবধি কারণ সেই তথ্য এই অবধি পৌঁছবে আর তার মাঝে অন্য কিছু ঘটবে লক্ষ্য করো ম্যক্সওয়েল এর সমীকরনে আমরা ধরে নিই যে E এর ডাইভারজেন্স পৃষ্ঠের ওপরে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় q বাই এপসাইলন 0 যা আসলে গাউসের সুত্র ও তা সমস্ত তন্ত্রেই একই থাকে আমরা কোন তন্ত্রে আছি সেটি গুরুত্বপূর্ণ না তাই আমি যদি রেখার সংখ্যা নিই তা ভেতরে ও বাইরে সমান থাকবে অতএব একমাত্র উপায় যাতে এটি হতে পারে তা হল এই ভাবে রেখা গুলি কে জুড়ে দিলে তাই সবুজ রেখা এখানে জুড়ে দিই এখানে জুড়ে দিই এখানেও সবুজ রেখা জুড়ে দিই তাহলে ক্ষেত্র রেখা গুলি এই রকম দেখতে হবে আমি বরং আরেকটি রঙ দিয়ে পরিস্কার ভাবে এটি এঁকে দেখাই এখানে এই রকম ভাবে আসে ও বাইরে যায় এখানেও এসে বাইরের দিকে যায় এই ভাবে একই ভাবে এই দিকেও এই ভাবে এসে তা বাইরের দিকে যায় তোমরা দেখো এই হল ক্ষেত্র রেখা গুলির গড়ন এই প্রকার হয় এমন চাকার মতন আমরা যখন ভেতরে দেখেছিলাম তা রেডিয়াল ছিল বাইরের দিকে যখন আধান টি সমান বেগে চলে তাও আমরা দেখছি বেগ যখন কম আমরা যা বলতে পারি তা হল ক্ষেত্র ভিত্তি তন্ত্রেও একই হবে কিন্তু মাঝের জায়গায় ক্ষেত্র কেমন হবে আমরা জানিনা আমরা শুধু এ টুকু জানি যে ক্ষেত্র রেখার সংখ্যা ভেতরে ও বাইরে সমান হওয়া উচিত তাই এই নীল দিয়ে যেমন ভাবে এঁকেছি সেই উপায়ে ভেতরের ও বাইরের রেখা গুল কে জোড়া যায় এই একটিই সরল উপায়ে তাদের আমরা জুড়তে পারি অথচ আমি যদি এদের এই উপায়ে জুড়ি খুব মজাদার এক ব্যাপার হয় এই দুটি বৃত্তের মধ্যে এই স্থানে তোমরা দেখো এই নীল রেখা টির একটি কম্পোনেন্ট আছে যা রেডিয়াল দিকে উল্লম্ব তাহলে হচ্ছে এই যে যেই সময় টুকু তে আমরা আধান টি কে ঘাত প্রদান করেছি ও সে ত্বরিত হয়েছে এই ছোট অঞ্চল যার প্রস্থ c গুন টাউ সেটি c বেগে ছড়িয়ে পড়েছে অর্থাৎ এমন একটি অঞ্চল রয়েছে যার আকার সেই সময়ের সঙ্গে সমানুপাতিক যখন আধান টি ত্বরিত হয়েছে যেখানে ক্ষেত্র রেডিয়াল দিকের উল্লম্ব বা গতিপথের দিকের উল্লম্ব তাহলে আমরা এটি প্রতিষ্ঠিত করলাম যে আধান যখন ত্বরিত হয় এমন একটি ক্ষেত্র তখন সৃষ্টি হয় যা আধানের গতিপথের উল্লম্ব এরপর আমরা দেখাব যে সেই ক্ষেত্র টি 1 বাই r সুত্র মেনে চলে আর তার দ্বারা বিকিরিত ক্ষমতার হিসেব করব